নমস্কার আমি IIT কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জি বলছি আমরা মত বিনিময় করছি আজকের সমসাময়িক বিশ্বে খুবই উদ্দীপনা পূর্ণ নতুন বিষয় পরিষেবার পরিচালনা এবংমূলত আজকের ব্যবসার শর্তগুলি এবং টেকনোলজিরআদান প্রদান থেকে উঠে আসা বিষয়গুলি গত সেশনে আমরা এই চিত্রটি দেখিয়ে শেষ করেছিলাম এবং এখান থেকে আজ আমরা শুরু করব এটি একটি খুবই সমৃদ্ধ চিত্রএটি মোটামুটি ভাবে নতুন পরিষেবা বিকাশ চক্রকে দেখায় আমরা গত অধিবেশনে Ansoff ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলামনতুনবা পুরনো গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী কিভাবে নতুন পরিষেবা তৈরি করা যায়অথবা বিদ্যমান থাকা পরিষেবা কে কিভাবে নতুন গ্রাহকের কাছে পৌঁছনো যায় সুতরাং শুরুতে যখন কোনো প্রয়োজনের কথা অনুভব হয় তার থেকে কোনো নতুন পরিষেবার সুযোগের স্বীকৃত হয় তারপর সেই সুযোগ এর মূল্যায়ন করা হয়এবং তারপর সেই প্রক্রিয়াটি শুরু করতে হবে যেটাকে আমরা বলি ব্যবসার বিশ্লেষণ পর্ব তারপরে আমরা যাই নকশার পর্যায়ে গঠন বা উন্নয়ন পর্যায়ে যেখানে পরিষেবা নকশার প্রতিরূপ চালনা করে পরীক্ষা করা হয় বা প্রোটোটাইপ রান করা হয় ঠিক এইখানেই blue প্রিন্ট ভীষণভাবে কাজে আসে যেখানে আমরা বিদ্যমান পরিষেবার থেকে ধারণা নিতে পারি যে কিভাবে সেখানে প্রবাহকে চালনা করা হয়েছে তারপরে সেই blue প্রিন্ট থেকে আমরা চিহ্নিত করতে পারি পরিষেবা প্রদান করার বিভিন্ন অঞ্চল তাদের টাচ পয়েন্টসম্ভাব্য ব্যর্থতার জায়গা bottleneck points বা যেখানে প্রবাহের সামঞ্জস্য সঠিক নয়বাধা পয়েন্টগুলি এবং অপেক্ষার স্তরগুলি এবং তার থেকে আমরা বিভিন্ন উপ পদ্ধতি বা subsystem ডিজাইন করে সেগুলোর পরীক্ষা করতে পারি এবং যেহেতু অনেক ক্ষেত্রে পরিষেবা কে স্পর্শ করে অনুভব করা যায় না আমাদের কিছু নমুনা পরীক্ষা করতে হয় অভিজ্ঞতা ভাগ করে নেওয়া ইত্যাদি বিপণন প্রক্রিয়ার অংশ হিসাবে এবং তারপরে হবে সমস্ত লোকেদের প্রশিক্ষণ যে পর্যায়ে আমরা অনেক সময়ই গ্রাহককে জড়িত করি আমরা তখনো গ্রাহকদের জড়িত করি যখন বিভিন্ন প্রক্রিয়া মডিউলগুলি বিকাশ ও পরীক্ষা করা হয় এবং তারপরে আমরা কিছু পাইলট রান করি কিছু পরীক্ষামূলক বিপণন করি এবং পরিষেবাটি চালু করি পূর্ণ স্কেলে কিছুপোস্ট লঞ্চ অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং তারপরে আবার উন্নয়নের পর্যায়ে যাওয়া যায় সুতরাং এটি একটি চক্র যেটি একটি ভাল গতিশীল পরিষেবা সংস্থায় ক্রমাগত চলতে থাকে এবং আজ আমরা স্বীকার করি যে বিশ্লেষণ পর্যায়ে নক্সা পর্যায়ে গ্রাহকের সরাসরি জড়িত থাকার জন্য আমাদের ভূমিকা রয়েছে বিশেষত এই দুটি পর্যায়ে এবং অবশ্যই পর্যালোচনার পর্যায়ে পোস্ট লঞ্চ পুনঃমূল্যায়ন পর্যায়ে যেখান থেকে আমরা ড্রইং বোর্ডে ফিরে যেতে পারি এবংকল্পনার সৃষ্টি আবার শুরু করতে পারি সুতরাং আমরা আবার সেই ত্রিভূজটি দেখব যেটি গঠিত হয়েছে পরিষেবা কর্মচারী পরিষেবার ভোক্তা এবং পরিষেবা সংস্থা দিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিপণন বাহ্যিক বিপণন সংস্থা এবং কর্মচারীদের মধ্যে যোগাযোগের আভ্যন্তরীণ বিপণন করতে হবে যাতে প্রতিটি লোকের একই ধরনের দৃষ্টিভঙ্গি থাকে গভীর যোগাযোগ থাকতে হবে পরিষেবা প্রদানকারী কর্মচারী এবং পরিষেবা ভোক্তাদের মধ্যে যাতে কোনো বাধা ছাড়াই পরিষেবার স্রষ্টারা এবং পরিষেবা কর্মচারীরা গ্রাহকের কাছ থেকে সরাসরি প্রতিক্রিয়া পেতে পারেন যে কোনটা ভালো এবং কোনটা মন্দ তাছাড়া ত্রিভুজের তিন কোণের মধ্যে জ্ঞানের প্রবাহকে উন্নত মানের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি দ্বারা সক্ষম করতে হবে যাতে তথ্য সবসময়ই রিয়েল টাইম বা তাৎক্ষণিক হয় গ্রাহকের সাথে যেখানে যোগাযোগ খুব কম হয় এইরকম ক্ষেত্রে বা কখনো খুব বেশি যোগাযোগ আছে এমন ক্ষেত্রেও নতুন পরিষেবা তৈরি করা একটি নতুন উৎপাদন লাইন তৈরি করার সাথে অনুরূপ এবং এই ধরনের পরিষেবা উন্নত করতে আমরা নানান ধরনের পদ্ধতিব্যবহার করতে পারি যেমন লাইন ব্যালেন্সিং ইত্যাদি আমরা এটা পরের লেকচার গুলোতে আলোচনা করব কিন্তু আমি একটু বিশেষ ভাবে উল্লেখ করতে চাই যে বেশিরভাগ সময় এমন কোন পরিষেবা যেখানে কন্টাক্ট কম থাকে সেটা এভাবে তৈরি করা যায় যেভাবে আমরা কোন নতুন ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোন নতুন পরিষেবা তৈরি করা একটি প্রজেক্ট এর অনুরূপ এই প্রজেক্টটি তৈরি করতে হয়তো অনেক সময় লাগে তবে এটি একটি স্বতন্ত্র প্রজেক্ট এবং এর পরিমাপ বা সংখ্যা কম থাকে সুতরাং কোন পণ্য পরিষেবার সমন্বয়েরকথাচিন্তা করো যেটাতৈরি করার পদ্ধতিটি এই ধরনের যেমন ধরুন একটি চলচ্চিত্র বা কোন একটি নাটক কিংবা কোন একটি অনুষ্ঠানের প্রযোজনা এই পরিষেবাগুলিসাধারণত এই ধরনের প্রজেক্ট হয় সুতরাংএকটি চলচ্চিত্র খুবই স্বতন্ত্র এবং এটা তৈরি করা হয় বহু সময় ধরে নানান ধরনের ক্রিয়া কলাপ করতে হয় যার মধ্যে কিছু সংকটপূর্ণ এবং কিছু একটু কম সংকটপূর্ণ এবং আপনি এই ধরনের নতুন পরিষেবা তৈরি করতেপ্রকল্প পরিচালনার কৌশল গুলি ব্যবহার করতে পারেন তারপরে অবশ্যই অন্য ধরনের নতুন পরিষেবা আছে যেমন ধরুন কোন নতুন ধরনের স্পা এখানে সময়সীমা কম পরিমান ও খুব অল্প কারণএই পরিষেবাটি একজন লোক থেকে অন্যজন লোককে দেওয়া হয় কিন্তু প্রতিটি সেবা প্রক্রিয়া যথেষ্টভাবে কাস্টমাইজড প্রতিটি পৃথক গ্রাহকের জন্য প্রক্রিয়ার ক্রম আলাদা এবং এইসব ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট পূর্বপরিকল্পনা জড়িত থাকে সুতরাং ডেন্টিস্ট পরিষেবাটি এখন ডেন্টাল স্পা হিসাবে পুনরায় তৈরি করা হয়েছে ইন্টারনেটে অনুসন্ধান করলে অনেক ডেন্টাল স্পা রআকর্ষণীয় উদাহরণ পাবেন সুতরাং ডেন্টিস্টের কাছে যাওয়া আজকাল আর ভীতিজনক অভিজ্ঞতা নয় এবং তারা সেই আগের পরিষেবা কে একটি আনন্দদায়ক পরিষেবা হিসাবে পুনরায় তৈরি করেছে যাতে আপনারা ডেন্টাল স্পা তে যেতে আগ্রহী থাকেন এই ধরনের নতুন পরিষেবায় ব্যাচ পর্যায় বা কোন কাজের দোকান ধরনের স্বল্পমেয়াদী স্বল্প আয়তন কাস্টমাইজেশন গুরুত্বপূর্ণ পূর্বপরিকল্পনা এবং আলাদা আলাদা কাস্টমারের জন্য আলাদা আলাদা ক্রম ব্যবহার হয় তারপরে এরকম পরিষেবা হতে পারেযেখানে অল্প সময় ধরে একটা সারিবদ্ধ প্রবাহে অনেক পরিমাণেকোন স্ট্যান্ডার্ড জিনিস একটানা কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে এরকম অনেক দৃষ্টান্ত থাকতে পারে আজকের জন্য আপনার সংক্ষিপ্ত এসাইনমেন্ট হচ্ছে আমাকে কিছু উদাহরণ দেওয়া কোন নতুন পরিষেবা বা কোন বিদ্যমান পরিষেবার যেটাকে আপনি উন্নত করতে পারবেন এবং যেগুলো এই ধরনের সারিবদ্ধ লাইন প্রবাহ নীতি মেনে চলে উদাহরণ হিসেবে আমি আপনাদের একটা ইঙ্গিত দিতে পারি যেমন ধরুন প্যাথলজি ল্যাব যেখানে লোকেরা আসে পরীক্ষার জন্য রক্ত দেয় এবং বেরিয়ে যায়বিভিন্ন ধরনেরস্ট্যান্ডার্ড রক্ত পরীক্ষারমেনু বা সূচিপত্র থাকে যেখান থেকে তাদেরকে নির্বাচন করতে হয় সুতরাং পরিষেবার মানকতার মেনু আছে এবং এখানে লোকেরা আসছে এবং বেরিয়ে যাচ্ছে এটা এক ধরনের প্রবাহ এবং লাইন ব্যালেন্সিং টাইপের কৌশল এখানে ব্যবহার করা যাবে কিন্তু আমি চাইবো এসাইনমেন্ট হিসাবে আপনারা আপনার চারপাশে দেখুন এবং কমপক্ষে দুটি এই ধরনের পরিষেবা উদাহরণ শনাক্তকরে আমাকে জানান এবং এই ধরনের পরিষেবার মধ্যে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের অন্য নতুন পরিষেবা খুঁজে বের করার ইঙ্গিত দেবে এখানে আমরা পরিষেবার বিভিন্ন প্রক্রিয়াকে সময়ের ভিত্তিতে নির্বাচন করেছি যেমন ধরুন এক্সেস টাইম ওয়েটিং টাইম বা একশন টাইম এবং সাধারণত সময় প্রবাহ একটি লজিক্যাল ক্রম অনুসরণ করে তবে তার মধ্যে কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকতে পারে সুতরাং যদি আপনি রেস্তোঁরার blue প্রিন্টে এই নীতিগুলি প্রয়োগ করেন তবে এই বিষয়গুলি বেশ স্পষ্ট হয়ে উঠবে সুতরাং আপনি যখন একবার শনাক্ত করে ফেলেছেন যেটা আপনার কোন নতুন পরিষেবা যেটা আপনি গঠন করতে চাইছেন সেটা হয়তো কোনো চলচ্চিত্র পরিচালনা হতে পারে বা কোন ডেন্টালস্পা র মতো পরিষেবা হতে পারে অথবা কোনো pathology ল্যাবের মত পরিষেবা হতে পারে তাহলে আপনি এখন আরও একটা কিংবা আরো দুটো মাত্রা দেখতে পারেন তার মধ্যে একটি হচ্ছে জটিলতার মাত্রা এবং অন্যটি হচ্ছে বিচরণ এর মাত্রা সুতরাং আপনি এই জাতীয় চার্ট দেখে কোন একটা নতুন পরিষেবা তৈরি করতে পারেন আমরা এখানে সরলতার খাতিরে একটা রেস্টুরেন্টের কথা ধরে নিলাম কারণ আমরা সবাই তার পরিষেবা গুলোকে মোটামুটি জানি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একদম শুরু থেকে যখন আমরা রিজার্ভেশন গ্রহণ করি সুতরাং আমরা এমন একটা রেস্টুরেন্টের কথা বলছি যেটাতে রিজার্ভেশন সিস্টেম আছে অবশ্যই এটি একটি উচ্চ মানের রেস্টুরেন্ট যেখানে টেবিল গুলি গ্রাহককে তাদের ফ্রিকুয়েন্সি দেখে দেওয়া হয় না বরঞ্চ কিভাবে কোন একটা নির্দিষ্ট সেশন সর্বোচ্চ আয় করার ভিত্তিতে দেওয়া হয়তার মানে আমরা চাইব গ্রাহক এখানে এসে অনেক সময় অতিবাহিত করে অনেক খাদ্যবস্তু অনেক পানীয় অর্ডার করুক নিজেরা উপভোগকরুক এবং এই ভাবেই আমাদের রেস্টুরেন্টের জন্য বেশি ভ্যালু তৈরি হবে কিন্তু এই ধরনের পরিষেবা আপনি একটা ইডলি কিংবা ধোসা হামবার্গার কিংবা পরোটার রেস্টুরেন্টে প্রদান করবেন না আমরা সেখানে চাইবো প্রবাহআমরা চাইব প্রত্যেকটা সিট এর জন্য প্রতি ঘন্টায় আরো বেশি গ্রাহক সুতরাং আমরা চাইব খুব শীঘ্র turnaroundসময় আমরা চাইবনা কখনোই যে লোকেরা এসে একটি টেবিলে অনেকক্ষণ ধরে বসে থাকবে কোন কিছু না নিয়ে অবশ্যই এই ধরনের রেস্টুরেন্টেকোন রিজার্ভেশন থাকেনা এবং দেখুন আমরা কিভাবে বিভিন্ন উপাদানকে মাথায় রাখবো এবং কিভাবে আমরা সমন্বয়ের পরিবর্তন করে বিভিন্ন ধরনের উপাদানকে নিয়ে বিভিন্ন ধরনের পরিষেবা তৈরি করব এরকম কি কোন রেস্টুরেন্ট থাকতে পারেযেখানে কোন খাবার সরবরাহ করা হয় না কোন টেবিল চেয়ার নেই অবশ্যইএইরকম রেস্টুরেন্ট আছে যেখান থেকে খালি খাদ্যবস্তু নিয়ে যাওয়ার সুবিধা থাকে এমন কি কোন রেস্টুরেন্ট থাকতে পারেযা আকৃতি এবং আয়তনে রেস্টুরেন্টের মত কিন্তু সেটি আহার এবং পানীয় সরবরাহ করে না সুতরাং এটা একটি বার কিন্তু এখানে পানীয় সরবরাহ করা হয় নাএটা কি সম্ভব আপনারা যদি এখানে দেখেন পানীয় মানে একদিকে আমরা পানীয়র চয়েস বাড়াতে পারি আবার অন্যদিকে সেটাকে কমও করতে পারি এটি জটিলতা থেকে সরলতার দিকে যাচ্ছে এবং বিভিন্ন ভ্যালু প্রস্তাবনা তৈরি করছে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একদমই অন্য ধরনের কিছু করতে পারি তার মানে উদাহরণ হিসেবে আমরা এই খাদ্য এবং পানীয় এর অংশটি একদমই বাদ দিতে পারি এবং একটা রেস্টুরেন্ট তৈরি করতে পারি যেখানে পরিষেবাটি যেমন ধরুন যেটা জাপানেএবং অন্য খুব দূষিতশহরেও খুব জনপ্রিয় সেটাকে বলা হয় অক্সিজেন বার সুতরাং লোকেরা সেখানে যাবে পরিষ্কার উন্নতমানের বাতাসে শ্বাস নেওয়ার জন্য দুর্ভাগ্যক্রমে এটি খুব শীঘ্রই আমাদের দেশে বাস্তবে পরিণত হতে পারে কিন্তু এটা একটা পরিষেবার উদাহরণ যেটা সমাজে দরকার এবং সেটা তারা চাইছেএবং সরলতা জটিলতার এইচার্ট থেকে উদ্ভাবনী শক্তির সাহায্যে লাভজনকভাবে একটা নতুন পরিষেবা কে প্রদান করা হয়েছে এটি একটি সিম্পল চার্ট যেটির উপাদানগুলোর বিভিন্ন মিশ্রণ তৈরি করে বিভিন্ন ধরনের পরিষেবা তৈরি করা যায় এবং পরিষেবাতে সবসময়ই উৎপাদন লাইনের উপাদান থাকবে পরিষেবাটি হয়তো সম্পূর্ণভাবেই একটা লাইনের মতো দেখতে হবে যেটা একটু আগে আমরা আলোচনা করেছি একটি ফ্লো চার্টের মত এবং সেই জন্য আমরা সাধারণত কোন নতুন উত্পাদন লাইন তৈরি করতে যা যা করি এই পরিষেবার ক্ষেত্রেও আমরা সেই জিনিসগুলো করব এই ধরনের পরিষেবায় আমরা মানুষের থেকে যতটা বেশি সম্ভব টেকনোলজি কে প্রাধান্য দেবো কিন্তু আমরা এটাও খেয়াল রাখব যাতে আমরালোকেদের সহানুভূতি না হারাই গত সেশনএআমরা আলোচনা করেছিকিছু ব্যাংকের উদাহরণ দিয়েছি সেখানে আমরা টেলার কে সরিয়ে দিয়ে ATMমেশিন লাগিয়েছি কিন্তু সেখানে কর্তৃপক্ষ সম্পর্ক রক্ষাকারী কর্মচারীকে সমর্থন করেছে কারণ সেখানে গ্রাহকদের বিক্ষোভ ছিল কারণ বরিষ্ঠ নাগরিক দের অধিকাংশই পছন্দ করে কোন লোকের সাথে সামনাসামনি কথা বলতে সুতরাং এরকম শাখা যেখানে এ ধরনের গ্রাহক বেশি আছে সেখানে সম্পর্ক রক্ষাকারী কর্মচারী পুনরায় নিয়োগ করা হয়েছে সুতরাং টেকনোলজিকে মানুষের বিকল্প হিসাবে ব্যবহার করো না যতক্ষণ না আমরা এ ব্যাপারে নিশ্চিত হচ্ছি কিন্তু সাধারণভাবে এটা করা যাবে কারণ উত্পাদন লাইন পরিষেবারপ্রকৃতিটি এরকমই ব্যাংক এ রকমই একটা পরিষেবা যেখানে লোকেরা তাদের উপার্জন জমা করতে আসে এবং উঠিয়ে নিতে আসে এবং এই দুটো প্রক্রিয়াকেই আমরা স্বয়ংক্রিয় করার চেষ্টা করি উৎপাদন লাইনের মতো যাহাতেব্যাংক কর্মচারীদের আমরা ব্যবহার করতে পারি বেশি ভ্যালু উৎপন্ন হয় এরকম প্রক্রিয়াতে যেমন ঋণ দেওয়া এবং নেওয়া কিংবা কোন ব্যবসার মূলধন যোগান ইত্যাদি সুতরাং আজকাল বেশিরভাগ পরিসেবাতেই আমরা চাই যত বেশি সংখ্যক গ্রাহককে জড়িত করা যতটা সম্ভব স্ট্যান্ডার্ড ব্লক তৈরি করা স্বয়ং সেবা তৈরি করা এবং কেবলমাত্র উচ্চতর মূল্য সংযোজনমূলক ক্রিয়াকলাপের জন্য মানব মেশিন সংমিশ্রণ ব্যবস্থা বিশেষজ্ঞ সিস্টেম এবং বিশেষজ্ঞ কর্মীদের সংরক্ষণ করতে চাই এই নীতিগুলি গ্রহণ করে দুর্দান্ত পরিষেবা নতুন পরিষেবা তৈরি করা হয়েছে এবং এর দুর্দান্ত উদাহরণ হল ভারতে অরবিন্দ আই কেয়ারএখন বিশ্ব বিখ্যাতএখন অনেক দেশে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে মডেলটির প্রতিলিপি করা হয়েছে এবং অনুকরণ করা হয়েছে Aravind Eye Care নিজেরাই আজকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে যা প্রথমে শুরু হয়েছিল শুধু একজন ডাক্তারের স্বপ্নের প্রজেক্ট হিসাবে এবং তার স্বপ্ন ছিল ক্যাটারাক্ট বা ছানি অপারেশন এবংসাধারণ চোখের যত্ন অনেক সংখ্যক লোককে ন্যূনতম মূল্য প্রদান করবেন উনি শুরু করেছিলেনদক্ষিণ ভারত থেকেযেখানে ছানি অপারেশনের প্রক্রিয়াটাকে দেখলে আমরা বুঝতে পারবো যে তার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যেখানে ডাক্তার রোগীর চোখ থেকে আসল লেন্সটি তুলে নিয়ে আর্টিফিশিয়াল বা নকল লেন্স বসাচ্ছে বাকি অন্য সবকিছু হচ্ছে চোখের মধ্যে ড্রপ দেওয়া রোগীকে কিছুক্ষণ পর্যবেক্ষণের মধ্যে রাখা প্রক্রিয়াটি শুরু করার আগে পুনরায় চোখের মধ্যে ড্রপ দেওয়া এবং আবাররোগীকে পর্যবেক্ষণে রাখা এবং নানা ধরনের স্বাস্থ্যকর চিকিৎসা পোস্ট অপারেশন সমস্ত প্রক্রিয়া Aravind Eye Careউত্পাদন লাইন নীতির মধ্যে শিল্প প্রকৌশল নীতিপ্রয়োগ করেছে এবং বুঝতে পেরেছে যে সবথেকে উচ্চ মানের মেশিনটি একাধিক লাইনে ব্যবহার করতে হবে এবং ভ্যালু সংযোজন হচ্ছে না এরকম স্তর কে অপসারণ করতে হবে এবং তারা এটা করেছে অনেক নতুন নতুন উদ্ভাবনী প্রক্রিয়ার সাহায্যে আমি এখানে সেগুলো আলোচনা করছি না আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা যদি ওয়েব দেখেন এবং সার্চ করেন তাহলে ইউটিউবে Aravind Eye Care এর উপর অনেক দারুন প্রেজেন্টেশন পাবেন তবে গ্রাহক কে জড়িত করে এবং প্রক্রিয়া প্রবাহউৎপাদন লাইনের কৌশল গ্রহণের মাধ্যমে যে ক্ষেত্রে এটি প্রযোজ্যএবং গুরুত্বপূর্ণ অংশে মানবিক সহানুভূতি এবং মানবিক স্পর্শ বজায় রেখেখুব লাভজনক পরিষেবা গঠন করা যায় কিন্তু সমাজের জন্য এই ধরনের উচ্চমানের নতুন পরিষেবা খুবই মূল্যবান উদাহরণ হিসেবে Aravind Eye Careগত এক দশক ধরে ডায়াবেটিক রেটিনোপ্যাথির মত অত্যন্ত জটিল ক্ষেত্রটিতে নিযুক্ত আছে ডায়াবেটিক পেশেন্টদের এবং তাদের চোখের এই আণবিক অবক্ষয় এবং তাদের যে চিকিৎসার প্রয়োজন এবং আপনারা দেখতে পারেন সন 2000 থেকে 2010 পর্যন্ত তাদেরফলাফল যেখানে আপনারা দেখবেন যে প্রায় একই রকমের সুবিধা ব্যবহার করে তারা অনেক বেশি সংখ্যক ডায়াবেটিক পেশেন্টরচিকিৎসা করতে পেরেছেপরিষেবায়সার্ভিস ডিজাইন নীতি ব্যবহার করে এবং এখানে কিছু উদাহরণ দেখানো হয়েছেতার ব্যবহারের যেটা তারা শুরু করছে পেশেন্ট এর মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলে প্রথমত তারা নানান ধরনের প্রচার প্রক্রিয়াচালিয়ে দূর করতে চেয়েছে পেশেন্টদের হাসপাতাল আসার প্রয়োজনীয়তা এবং পেশেন্টদের সচেতনতারপ্রসার হওয়ার ফলে তারা যখন হাসপাতালে আসছে তারা অনেকটাই আগাম জ্ঞান সহ প্রস্তুত হয়ে আসছে সুতরাং গ্রাহকেরা খুব সক্রিয়ভাবে প্রতিটি আলোচনার এবং প্রাক ট্রিটমেন্ট পর্যায়ে সব ধরনের ডেমনস্ট্রেশন এর সাথে জড়িতএবং তারপরে যখন ট্রিটমেন্ট হচ্ছে এই নতুন ধরনের পরিষেবা মডেলে সেখানে পেশেন্টরা খুবই গুরুত্বপূর্ণ ভাবে অংশগ্রহণ করছে এবং শিল্প প্রকৌশল নীতিগুলোকে খুব লাভজনক ভাবে ব্যবহার করা হচ্ছে সুতরাং দয়া করে আপনারা Aravind Eye Care সম্পর্কে তথ্য অনুসন্ধান করুন এবং তাদের যুগান্তকারী নতুন পরিষেবার ডিজাইন পদ্ধতিসম্পর্কে জানুন এবং আপনাদের বোধশক্তি এবং মন্তব্য এই ফোরামে আমাদের সাথে ভাগ করে নিন এখন দেখুন কিভাবে এই খুব ক্রিটিকাল বিষয় যেটা আমরা আগে আলোচনা করেছি যে পরিবর্তনশীল চাহিদা এবং সরবরাহকেকিভাবে এই নতুন স্বাস্থ্যসেবা পরিষেবায়লাভজনকভাবেব্যবহার করা যায় সুতরাং Aravind Eye Careএকটি জীবন্তকেস আপনাদের জন্য পর্যালোচনা করার এই ফোরামে এবং আপনাদের মতামত জানান যে কিভাবে এই নতুন সার্ভিস তৈরি করা হয়েছে এর বৈশিষ্ট্য গুলো কি তারা কি কি ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করেছে এবং কিভাবে এই শিক্ষাকে অন্য পরিষেবায় কাজে লাগানো যেতে পারে